সুতরাং আমরা আগের তিনটি লেকচারে কোয়ান্টাম মেকানিক্সে হাইজেনবার্গ এর পন্থা Heisenberg's approach to quantum mechanics নিয়ে আলোচনা করেছি যদি আমরা দেখেছি যে তিনি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কিভাবে এই পরিমান গুলি লিখেছে যখন তিনি এটি করেছিলেন তিনি জানতেন না যে ম্যাট্রিক্স নিয়ে কাজ করছেন আসলে তিনি পদার্থবিদ্যার ম্যাট্রিক্স গুণের নিয়মের দ্বারা একটি নির্ধারিত পথ আবিষ্কার করেছেন হাইজেনবার্গ এর পেপার পড়লে বোঝা যাবে যে তিনি আসলে ম্যাট্রিক্স আলজেব্রা এর কথা বলছেন এবং সবকিছু ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছেন হাইজেনবার্গ কোয়ান্টাম মেকানিক্স Heisenberg's quantum mechanics এর ম্যাট্রিক্স সংস্করণ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন এটির উপরে প্রথম পেপার লিখেছিলেন জর্ডান এবং বরন্ এবং পরবর্তী কালে সম্পূর্ণ রূপে তৈরি করেছিলেন জর্ডান বরন্ এবং হাইজেনবার্গ নিজেই আমি তোমাদের এই লেকচারে যেটা বলতে চলেছি সেটা হল কোয়ান্টাম মেকানিক্স এর জন্য এই পদ্ধতির সংক্ষিপ্ত ভূমিকা এটি হারমোনিক অসিলেটর মতো খুব সাধারণ সিস্টেম ছাড়া অন্য সিস্টেমের ক্ষেত্রে প্রয়োগ করা বেশ জটিল শোডিঞ্জার দ্বারা ওয়েভ মেকানিক্স গননার সরঞ্জাম আবিষ্কারের পর সত্যিকারে কোয়ান্টাম মেকানিক্সের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে যেগুলি আমার পরবর্তী সপ্তাহে পড়বো কিন্তু আমাদের সংক্ষিপ্ত ভূমিকা জানার জন্য ওয়েভ মেকানিক্সে সম্পর্ক গুলি নির্ণয়ের ক্ষেত্রে কি সেট করতে হবে জানা প্রয়োজন সুতরাং জর্ডান বর্ণ এবং হাইজেনবার্গ একসঙ্গে ধরে নিয়েছিলেন যে x হল Cnn α nn α এবং এটি হল সময় নিরপেক্ষ সময় নিরপেক্ষ গুনাঙ্ক হল einn αt এবং পাশাপাশি বেগ হল inn αCnn α einn αt বেগের গুনাঙ্ক হল inn αCnn α এবং nn α অবশ্যই সিস্টেমের ট্রাঞ্জিশন কম্পাঙ্কের সমান এইগুলি ব্যবহার করে বরন্ কোয়ান্টাম শর্ত গুলি খুব নিখুঁত ভাবে লিখেছেন এবং যেগুলি আমরা প্রথমে করতে চলেছি কোয়ান্টাম শর্তের জন্য বরন্ এর এক্সপ্রেশান অর্থাৎ যেগুলি তিনি নির্ণয় করেছেন সেগুলি হল ম্যাট্রিক্স আকারে এবং এটি তাঁর সমাধিস্থলে খোদাই করা হয়েছে আমি তোমাদের সেই সমাধি পাথরের একটি ছবি পাঠাতে পারি সুতরাং আমরা ওই শর্তটি বলতে পারি যেটি হাইজেনবার্গ লিখেছিলেন সেটি হল 2 m nαn

2h এটি সামান্য মাত্রায় আবার লেখা যাক সুতরাং এটি সমান 2 m i nαnCnn α Cnn i nn αCnn α Cnn ih হবে এখন আমরা এই রাশিকে p এবং x অথবা p এবং q লিখতে পারি যেখানে q হল জেনার্যালাইজড কোওরডিনেট আমরা 2 কে অপর দিকে নিয়ে যাবো এবং inαnCnαn হল vnαnএবং অপরটি Cnnহল Cnαn একই ভাবে i nn α Cnn α হল vnn α এবং Cnn হল Cn αn

m কে বেগের সঙ্গে গুণ করলে আমার ভরবেগ পাবো অতএব আমার এটিকে সমান pnαn xnnα pnn α xn αniℏলিখতে পারি আমার সংখ্যা গুলিকে পুনর্বিন্যাস করবো এবং এটি সমান xnnαpnαn pnn xn αn iℏ লিখব আমরা আবার মনে করলে দেখব যে উপর যোগ রয়েছে সুতরাং এই সম্পূর্ণ রাশিটি ম্যাট্রিক্সের গুণ করলে nn হবে এবং অপর রাশিটি nn হবে অতএব যখন আমরা ম্যাট্রিক্স এর এই রাশিগুলি লিখব তখন আমরা nn iℏ পাবো এবং অন্য উপায়ে বোর এটি লিখেছিলেন nn ℏi h2πi এখন যদি আমরা আগের লেকচার থেকে স্মরন করে x কে জেনারেল কো অরডিনেট q আকারে এবং পাশাপাশি জেনারেল মোমেন্টাম p লিখি তাহলে আমরা n n i ℏশর্তটি পাবো এবং আমরা আগেই বলেছি p হল d Ed q সুতরাং p q q p এর ডায়াগোনাল রাশি হল i যেটা হল ধ্রুবক অফ ডায়াগোনাল রাশি গুলি কি প্রথমে অফ ডায়াগোনাল রাশি গুলির সম্পর্কে উত্তর দেওয়া যাক তারপর আমার এটি সমান 0 যাচাই করবো অর্থাৎ যদি অফ ডায়াগোনাল রাশি গুলি 0 হয় এর অর্থ হল এই ম্যাট্রিক্স হল ধ্রুবক এবং এর অর্থ হল আমরা কোয়ান্টাম শর্ত p q q p h2πiI লিখতে পারি কারন আইডেনটিটি ম্যাট্রিক্স এর সমস্ত অফ ডায়াগোনাল রাশি গুলি 0 আমরা এটি একটি অনুমান হিসেবে ভাবতে পারি যদি আমার p x x p নিই এবং এটিকে d d t করি তাহলে এটি সমান ddt mxxmx2 mx2 mxx এই দুটি পদ বাদ যাবে এবং এটি সমান mxx mxx পাবো বামদিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা খুব যত্ন সহকারে ক্রম অনুযায়ী লিখেছি এবং এটি সমান fx xf ছাড়া কিছুই না যদি বল শুধুমাত্র x উপর নির্ভর করে তাহলে fx xf অতএব অবশ্যই এটি সমান 0 হবে এবং এর অর্থ হল ম্যাট্রিক্স p x x p হল ধ্রুবক এটি তাৎক্ষনিক আমাদের p q q p এর অফ ডায়াগোনাল রাশিগুলি দেয় আমরা এখানে সুবিধা অনুযায়ী q সমান 0 লিখেছি এই শর্তটি ম্যাক্স বরন্ এর সমাধি পাথর এর উপর লেখা রয়েছে সুতরাং ওটি ছিল প্রথম সমীকরণ কোয়ান্টাম শর্ত এইভাবে ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে কোয়ান্টাম শর্তের একটি ফলাফল হল p q q p ℏiI অর্থাৎ সমস্ত ম্যাট্রিক্স গুলি p অথবা q অথবা যেকোনো অসীম মাত্রার ম্যাট্রিক্স এর ভেরিয়েবল দ্বারা প্রকাশ করা হয় যদি আমরা কোয়ান্টাম শর্তের দুই দিকে ট্রেস অর্থাৎ সমস্ত ডায়াগোনাল রাশি গুলির যোগফল নিই তাহলে এটি সম্ভবত 0 হবে কারন ট্রেস ম্যাট্রিক্স এর গুণ ক্রমের উপর নির্ভর করে না অন্য দিকে অর্থাৎ যদি আমরা ডানদিকে লক্ষ্য করি তাহলে এবং এটির ট্রেস নিই তাহলে ট্রেস সমান ℏin1 সমান অসীম হবে সুতরাং বামদিক সমান 0 এবং ডানদিক সমান ∞ এবং এটি যেকোনো সীমাবদ্ধ ম্যাট্রিক্স এর জন্য সত্য সুতরাং বামদিক সমান 0 এবং ডানদিক সমান ∞ এটি সত্য যতক্ষণ পর্যন্ত p এবং q অসীম মাত্রার হয় কারন সীমাবদ্ধ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ট্রেস ক্রম এর উপর নির্ভর করে না এবং এটি অসীম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নয় সুতরাং কোয়ান্টাম মেকানিক্স এর ম্যাট্রিক্স দ্বারা যে সমস্ত প্রয়োজনীয় রাশিগুলি নেওয়া হয়েছে সবই হল অসীম মাত্রার ম্যাট্রিক্স দ্বিতীয় সমীকরণটিও ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে এবং সমীকরণটি ক্ল্যাসিক্যাল এর গতির সমীকরণের সঙ্গে সমান আসলে ক্ল্যাসিক্যাল সমীকরণ গুলি যে আকারে লেখা সেগুলি হ্যামিল্টোনিয়ান ডাইনামিকস নামে পরিচিত আমরা এই কোর্সে যেগুলি রয়েছে সেগুলি লিখতে পারি এবং পরবর্তীতে আমরা গভীরে যাবো না তৃতীয়ত যখন আমরা গতির সমীকরণ লিখতে যাবো তখন আমরা যে সব সমীকরণ গুলি লিখেছি সেখান থেকে শুরু করবো কিন্তু আমরা কি পয়েন্ট করবো আমরা ম্যাট্রিক্স এর রাশি গুলি সমাধান করবো আমরা এখন এটিকে ম্যাট্রিক্স মেকানিক্স বলি ওই সময়ে এটি খুব কঠিন ছিল আসলে কিছু সংরক্ষণ নীতি ব্যাবহার করে হাইড্রোজেন পরমানু সমাধান করা হয়েছিল কিন্তু খুব বেশি দূর যাওয়া যায়নি এই খুব কঠিন হতে থাকল অতএব কোয়ান্টাম মেকানিক্স এর সহজ ব্যবহার গুলি ওয়েভ মেকানিক্স এর আবিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিল যেটা আমরা পরবর্তী ক্ল্যাসে পড়বো সুতরাং এটি হল ম্যাট্রিক্স মেকানিক্স এর সংক্ষিপ্ত ভুমিকা এবং এই সপ্তাহে আমরা ম্যাট্রিক্স মেকানিক্স matrix mechanics আকারে কোয়ান্টাম মেকানিক্স এর উন্নয়ন সম্পর্কে আলোচনা করবো এখন আমরা এখানে শেষ করছি এবং পরবর্তী সপ্তাহে আমরা ওয়েভ মেকানিক্স শুরু করবো